হ্যালো এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের লেকচারগুলোতে আমরা ক্যাশ টাইমিং অ্যাটাক দেখেছিলাম আমরা প্রথমে ক্যাশ গোপন চ্যানেল দেখেছিলাম এবং তারপরের ভিডিওতে আমরা ফ্লাশ রিলোড অ্যাটাক দেখেছিলাম এই বক্তৃতায় ক্যাশ সংঘর্ষের আক্রমণ হিসাবে পরিচিত আরেকটি ক্যাশ টাইমিং আক্রমণের দিকে নজর দেওয়া হবে তাই মূলত দুধরনের ক্যাশ সংঘর্ষের আক্রমণ রয়েছে সেগুলি হল বাহ্যিক ক্যাশে সংঘর্ষ আক্রমণ এবং অভ্যন্তরীণ ক্যাশে সংঘর্ষ আক্রমণ তাই বাহ্যিক ক্যাশে সংঘর্ষের আক্রমণগুলি জনপ্রিয়ভাবে প্রধান এবং প্রোব আক্রমণ হিসাবে পরিচিত যেখানে অভ্যন্তরীণ সংঘর্ষের আক্রমণগুলি সময় চালিত আক্রমণ হিসাবে পরিচিত তাই এই বক্তৃতায় আমরা প্রথমে একটি প্রধান এবং প্রোব আক্রমণ দিয়ে শুরু করব এবং তারপরে আমরা সময় চালিত আক্রমণের দিকে নজর দেব একটি প্রধান এবং প্রোবের আক্রমণে আমরা যে দৃশ্যটি বিবেচনা করছি তা হল হয় এটি বা এটি বা আমাদের একটি শিকার প্রসেস একটি নির্দিষ্ট কোরে রান করছে এবং একটি গুপ্তচর প্রসেস রান করছে অন্য প্রসেসর কোরে শিকার এবং গুপ্তচর উভয়ই একই ক্যাশ মেমরি ভাগ করে নিচ্ছে সুতরাং এই বিশেষ উদাহরণে আমাদের কাছে শিকার প্রক্রিয়া এবং গুপ্তচর প্রক্রিয়ার মধ্যে ভাগ করে নেওয়া শেষ স্তরের ক্যাশ মেমরি রয়েছে অন্যদিকে এই সেটআপে আমাদের শিকার এবং গুপ্তচর উভয়ই একই প্রসেসর কোরে রান করছে এখানে অনুমান করা যায় যে এই বিশেষ প্রসেসর কোরটি একটি প্রতিসম মাল্টি থ্রেডেড প্রসেসর কোর বা অন্যভাবে বলতে গেলে ইন্টেলের নামকরণ ব্যবহার করার সময় এটি প্রসেসর কোরটি একটি হাইপার থ্রেডেড প্রসেসর কোর তাই এই বিশেষ পরিস্থিতিতে আমরা শিকার এবং গুপ্তচর একই সাথে রান করছে এবং সাধারণ L1 ক্যাশে মেমরি ভাগাভাগি করে নিচ্ছে আমরা আগে দেখেছি ক্যাশেমেমরিগুলিকে এই বিশেষ চিত্র দ্বারা বিমূর্তভাবে উপস্থাপন করা যেতে পারে এখানে আমাদের সেই নির্দিষ্ট ক্যাশ মেমরিতে প্রতিটি সেটের সংশ্লিষ্ট সারি রয়েছে সুতরাং এখানে উদাহরণ স্বরূপ আমাদের কাছে N ক্যাশ সেট রয়েছে যা সেট 0 থেকে সেট N পর্যন্ত যাচ্ছে এবং প্রতিটি সেটের 4 টি রাস্তা রয়েছে রাস্তা 0 থেকে 3 ঠিকানার উপর নির্ভর করে যা শিকার বা গুপ্তচর প্রসেস দ্বারা অ্যাক্সেস করা যায় তাই একটি নির্দিষ্ট সেটের একটি নির্দিষ্ট ক্যাশ লাইন শিকার এবং গুপ্তচর তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয় এখন আমরা এই বক্তৃতায় যা দেখব তা হল যে এই ধরনের পরিস্থিতিতে একটি প্রাথমিক এবং প্রোব আক্রমণে গুপ্তচর প্রসেসের পক্ষে শিকার প্রসেস সম্পর্কে কিছু তথ্য অর্জন করা সম্ভব সুতরাং এই আক্রমণগুলি খুব বিখ্যাতভাবে একটি শিকার প্রসেস থেকে একটি গোপন চাবি পুনরুদ্ধার করতে ব্যবহার করা হয়েছে যা একটি ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম কার্যকর করছে প্রধান পর্যায়টি কিছুটা এরকম দেখায় তাই যদি গুপ্তচর প্রসেসে একটি অসীম লুপ থাকে এবং প্রতিটি ক্যাশ সেটের জন্য গুপ্তচর প্রসেস নির্দিষ্ট লোড নির্দেশ তৈরি করে যা সেই নির্দিষ্ট ক্যাশ সেটের সমস্ত রাস্তা অ্যাক্সেস করে যতক্ষণে এটি ঘটছে গুপ্তচরও এই লোড নির্দেশের জন্য সময় পায় তাই টাইমিং এই ফাংশন দ্বারা সম্পন্ন করা হয় যেখানে প্রাথমিকভাবে আমরা একটি ঘড়ির উত্স চালু করি এবং শুরুর সময় পাই এবং তারপরে সমস্ত ক্যাশ রাস্তাগুলি অ্যাক্সেস করার পরে এবং ক্যাশে সমস্ত গুপ্তচর তথ্য লোড করার পরে আমরা আবার টাইমার চালু করি এবং শেষ সময় পাই এখন অ্যাক্সেস সময় শেষ শুরু দ্বারা দেওয়া হয় সুতরাং একবার এটি সমস্ত ক্যাশ সেটের জন্য করা হয়ে গেলে লুপের শেষে ভাল ফলাফল যা পাওয়া যায় তা হল পুরো ক্যাশ গুপ্তচর তথ্য দ্বারা পূর্ণ সুতরাং গুপ্তচর ক্রমাগত এটি করছে এবং ফলস্বরূপ পুরো ক্যাশে গুপ্তচর ডেটা দিয়ে পূর্ণ হয়ে গেছে এরপর যা ঘটে তা হল গুপ্তচর প্রক্রিয়াটি কিছু সময়ের জন্য অপেক্ষা করে এবং মূলত শিকার প্রক্রিয়াটি কার্যকর হওয়া শুরু করার জন্য অপেক্ষা করে এখন শিকার প্রক্রিয়াটি কার্যকরি হওয়ার সময় কিছু নির্দেশাবলী অ্যাক্সেস করতে শুরু করবে এখন যখন শিকার কার্যকরি হবে তখন ক্যাশ মেমরিতে নির্দিষ্ট সেট থাকবে যেখানে গুপ্তচর তথ্য উচ্ছেদ করা হবে এবং শিকার তথ্য দিয়ে প্রতিস্থাপিত হবে ক্যাশে মেমরি সাধারণত কিছু প্রতিস্থাপন নীতি প্রয়োগ করবে যেমন LRU নীতি সম্প্রতি সবচেয়ে কম ব্যবহৃত এবং উচ্ছেদ করার জন্য একটি নির্দিষ্ট ক্যাশ লাইন সনাক্ত করে এবং সেই নির্দিষ্ট ক্যাশ লাইনটি শিকারের তথ্য দিয়ে প্রতিস্থাপিত হয় যখন শিকার আবার কার্যকর হলে কী ঘটবে তা বিবেচনা করা যাক তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর শিকার প্রোব পর্যায়ে প্রবেশ করে সুতরাং প্রোব পর্বে যা আবার লুপ কার্যকর করার জন্য এরকম হয় শিকার প্রতিটি ক্যাশ সেট অ্যাক্সেস করতে শুরু করবে এবং প্রোব পর্যায়ে শিকার প্রতিটি ক্যাশ সেটের মাধ্যমে বিশ্লেষণ করবে এবং সেই নির্দিষ্ট সেটে উপস্থিত সমস্ত ক্যাশ লাইন অ্যাক্সেস করবে এবং সেই সময়ে এটি এই অ্যাক্সেসগুলির জন্য প্রয়োজনীয় সময়ও পরিমাপ করবে এখন যদি আমরা আসলে এটি দেখি এবং গুপ্তচর কি দেখে তা অনুমান করার চেষ্টা করি যদি আমরা দেখি যে যখন গুপ্তচর এই সেটটি অ্যাক্সেস করে যা একটি সেট 0 তার সময় কম লাগবে কারণ সেট 0 এর বিষয়বস্তু সমস্ত গুপ্তচর তথ্যের সাথে মিলে যায় এবং তাই গুপ্তচর শুধুমাত্র ক্যাশ হিট তৈরী করবে এবং ফলস্বরূপ সেট 0 এর অ্যাক্সেসের সময় কম হবে এখন সেট 1 2 3 এবং N 2 এর অ্যাক্সেসের সময় বেশি হবে ফলাফল হল গুপ্তচর নির্দিষ্ট কিছু ক্যাশ মিস তৈরী করবে এবং ক্যাশে মিস তৈরী হয়েছে কারণ গুপ্তচর তথ্য উচ্ছেদ করা হয়েছে এবং শিকারের তথ্য দিয়ে প্রতিস্থাপিত হয়েছে এবং প্রোব পর্যায়ের সময় এই সেটগুলিতে গুপ্তচর প্রসেসের দ্বারা আরও ক্যাশ মিস তৈরী করা হবে বিশেষভাবে সেট 1 2 3 এবং N 2 তে এইভাবে গুপ্তচর প্রসেস এই ক্যাশ সেটগুলি সনাক্ত করতে সক্ষম হবে যেখানে শিকারের তথ্য আছে বা অন্যভাবে বলতে গেলে গুপ্তচর প্রসেস সেই ক্যাশ সেটকে সনাক্ত করতে সক্ষম হবে যা শিকার অ্যাক্সেস করেছে প্রোব পর্যায়ের ফলে শিকার তথ্য যা ক্যাশে উপস্থিত ছিল তা উচ্ছেদ হয়ে যায় এবং গুপ্তচর প্রসেসের সাথে আবার প্রতিস্থাপিত হয় এবং এই প্রধান এবং প্রোব পর্যায় বারবার চলতে থাকে যেমন আমরা এখানে দেখছি সুতরাং এই বিশেষ প্লটটি প্রোব পর্যায়ের জন্য প্রাপ্ত সময় দেখায় তাই এখানে প্রতিটি সারি স্পাই প্রসেসের একটি নির্দিষ্ট পুনরাবৃত্তির সংশ্লিষ্ট হয় এবং প্রতিটি কলাম একটি নির্দিষ্ট সেটের সংশ্লিষ্ট হয় উদাহরণস্বরূপ এটি একটি Intel i7 মেশিনে রান করানো হয়েছিল যার একটি L1 ক্যাশ ছিল 64টি ক্যাশ সেটে তাই এখানে প্রতিটি কলাম একটি নির্দিষ্ট ক্যাশে সেটের সংশ্লিষ্ট হয় এখন একটি হালকা রঙ নির্দেশ করবে যে কার্যকর করার সময় যা পরিমাপ করা হয়েছিল তা কম ছিল অন্যভাবে বলতে গেলে একটি হালকা রঙ নির্দেশ করবে যে সেই নির্দিষ্ট পুনরাবৃত্তিতে গুপ্তচর প্রসেস ক্যাশ হিট দেখেছে অন্যদিকে এখানে এগুলির মতো একটি গাঢ় রঙ নির্দেশ করবে যে কার্যকর করার সময় বেশি ছিল যে ক্ষেত্রে P i প্রসেসটি ক্যাশ মিস তৈরী করেছে সুতরাং আমরা আসলে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কিছু ক্যাশ সেট রয়েছে যেখানে স্পষ্টভাবে ক্যাশ মিসগুলিকে সর্বদা পর্যবেক্ষণ করা হয় উদাহরণস্বরূপ এই বিশেষ প্লটটি দেখে আমরা আসলে সেটগুলি অনুমান করতে পারি যা একটি উচ্চ সম্পাদনের সময় নিয়েছিল উদাহরণ স্বরূপ এখানে এই ধরনের সমস্ত গাঢ় রঙের ক্যাশ সেটের সম্পাদন সময় বেশি হয় যা নির্দেশ করে যে গুপ্তচর প্রসেসে প্রচুর ক্যাশ মিস তৈরী করেছে অন্যদিকে এই ক্যাশ সেট এবং ইত্যাদির মতো হালকা রঙের শেডগুলি অনেকগুলি ক্যাশ হিট তৈরী করেছে এবং তাই এগুলি হালকা শেডের এই বিশেষ উপায়ে ক্যাশ মেমরিগুলি কীভাবে অ্যাক্সেস করা হয়েছে তা খুঁজতে গিয়ে অন্য প্রসেসটি কী করছে তার একটি ইঙ্গিত পাওয়া যাবে আরেকটি উদাহরণ হল এই নির্দিষ্ট বিন্দুতে এই অঞ্চলগুলি যা যথেষ্ট অন্ধকার সুতরাং এই অঞ্চলগুলির অর্থ হল যে কিছু কার্যকলাপ রয়েছে উদাহরণস্বরূপ অন্য একটি প্রসেস যা প্রসঙ্গ পাচ্ছিল বা এরকম কিছু যা অনেকগুলি মেমরি অপারেশন কার্যকর করছে এবং সম্পাদন করছে এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটি গুপ্তচর প্রসেসকে প্রভাবিত করেছে তাই এখন আমরা দেখব কিভাবে আমরা এই প্রধান এবং প্রোব পরিকল্পনাটি ব্যবহার করে একটি নির্দিষ্ট বর্ণনা অ্যালগরিদমে গোপন চাবি পুনরুদ্ধার করতে পারি আসুন ধরা যাক আমাদের একটি ফাংশন আছে যা দেখতে কিছুটা এরকম তাই ফাংশনটিকে RecvDecrypt বলা হয় এবং এটি একটি নির্দিষ্ট সকেট নেয় এবং এখানে আমরা একটি গোপন চাবি সংজ্ঞায়িত করি যার মান 12 এখন আমরা যা করি তা হল আমরা সেই সকেট থেকে সাইফারটেক্সট পড়ি এবং এই সাইফারটেক্সট সংরক্ষণ করা হয় শুধুমাত্র একটি অক্ষরে যা ct তে সংরক্ষিত হয় এখন এই নির্দিষ্ট অ্যারেতে একটি সন্ধান রয়েছে কিছু ক্যারেক্টর মানের সাথে যা আমরা এখানে উল্লেখ করিনি এবং সন্ধানটি একটি সূচকের উপর ভিত্তি করে যা চাবি X বা সাইফারটেক্সট এই অপারেশনটি সরল পাঠ্য পেতে ব্যবহৃত হয় যা তারপরে ফিরে আসে এখন এটি শুধুমাত্র একটি খেলনা বর্ণনা অ্যালগরিদম যা আপনি এইমাত্র দেখানোর জন্য তৈরি করেছেন যে কীভাবে ক্রিপ্টোগ্রাফিক পরিকল্পনাগুলি ভাঙতে প্রধান এবং প্রোব ব্যবহার করা যেতে পারে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আমরা লক্ষ্য করি তা হল যে এই নির্দিষ্ট অ্যারেতে সন্ধান একটি অবস্থান ঠিকানায় রয়েছে যা চাবির উপর নির্ভর করে উদাহরণস্বরূপ অনুমান করা হয় যে আক্রমণকারী সাইফারটেক্সটের মান জানে এই নির্দিষ্ট সন্ধানের সূচক চাবিটির মানের উপর নির্ভর করবে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে সাইফারটেক্সটটির একটি মান 0xFF ধরুন যদি প্রধান মান 0 হয় তাহলে 0xFF এর অবস্থানে সন্ধান করা হয় অন্যদিকে যদি চাবিটির মান 0xAA হয় তাহলে সন্ধান 0x55 এর অবস্থানে হয় এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই সন্ধান অপারেশনটি মূলত একটি মেমরি অ্যাক্সেস ঠিক তখন এই মেমরি অ্যাক্সেস ক্যাশ মেমরিতে একটি ভিন্ন ডেটা লোড করতে চলেছে এখন অনুমান করুন যে আমরা আসলে এই নির্দিষ্ট প্রসেসটি রান করাচ্ছি এবং এটি আমাদের শিকার প্রসেস এবং পাশাপাশি আমরা একটি গুপ্তচর প্রসেসও চালাই যা ক্রমাগত প্রধান এবং প্রোব স্ক্যান করে ক্যাশের বিভিন্ন সেটে মেমরি অ্যাক্সেস করতে যে সময় নেয় তা পরিমাপ করে এখন যদি চাবিটি 0xAA হয় এবং আক্রমণকারী জানে যে সাইফারটেক্সটটি 0xFF তাহলে এই সন্ধান প্লাস 0x55 এর সংশ্লিষ্ট গুপ্তচর প্রসেসটিতে ক্যাশ মিসের সংখ্যা বৃদ্ধি পাবে সুতরাং এটি গুপ্তচর প্রসেসে সেই পুনরাবৃত্তির জন্য সম্পাদন সময় বৃদ্ধির দ্বারা পর্যবেক্ষিত হবে এবং এইভাবে আক্রমণকারী অনুমান করতে পারে যে শিকার প্রসেসটি মেমরির সেই অংশটি অ্যাক্সেস করেছে এবং এর থেকে অনুমান করতে পারে যে মূল মানটি হয় 0xAA বা 0xAA এর খুব কাছাকাছি কিছু ক্রিপ্টোগ্রাফি ছাড়াও প্রধান এবং প্রোবের ধরনের আক্রমণ বৃহত্তর সংখ্যক বিভিন্ন উপযোজনের জন্য ব্যবহার করা হয়েছে আরেকটি বিখ্যাত উপযোজন হল কীবোর্ড শোঁকার জন্য তাই এই বিশেষ প্রসেসটি শিকার প্রসেস এখন আপনার কাছে অন্য প্রসেস রয়েছে যা আক্রমণ প্রসেস যা প্রধান এবং প্রোব অপারেশন করছে সুতরাং যখনই একটি কীস্ট্রোক থাকে তা হল যখনই এক ব্যবহারকারী একটি বোতাম টিপে উদাহরণস্বরূপ ধরা যাক যে সে তার পাসওয়ার্ডের জন্য একটি বোতাম টিপছে প্রতিটি ফলে একটি প্ৰতিরোধ হয় এবং সেই প্রতিরোধটি কার্নেল মোডে বদলে যায় যার ফলে একটি ISR যা কার্যকর হয় ইত্যাদি সুতরাং প্রতিটি বোতামের আঘাতের ফলে অনেকগুলি সঞ্চালন ঘটে তাই যখনই একটি বোতাম টেপা হয় তখন অপারেটিং সিস্টেম এবং শিকার উপযোজন উভয় ক্ষেত্রেই অনেকগুলি বিভিন্ন ফাংশন ঘটে যা কার্যকর করা হয় ফলস্বরূপ আমাদের কাছে প্রচুর গুপ্তচর তথ্য থাকবে যা প্রধান এবং প্রোব রান করাচ্ছে ক্যাশ থেকে উচ্ছেদ হবার জন্য এইভাবে আক্রমণকারী তৎক্ষণাৎ ঘটনাটি সনাক্ত করতে সক্ষম হবে যে কীবোর্ডের কোন বোতামগুলি টেপা হয়েছিল এটি এখানে একটি সাম্প্রতিক কাজ থেকে একটি প্লটদেখানো হয়েছে এবং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল ঘড়ি চক্রের বিলম্ব এবং সময়ের সাথে সুতরাং আমরা দেখতে পাই যে বোতাম টেপা হচ্ছে প্রধান এবং প্রোব উপযোজন যা দেখছে তা হল একটি নির্দিষ্ট স্থানে কার্যকর করার সময় বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ যখন কোনও বোতাম টেপা হয় না তখন কোয়ারজকুর করার সময় যা গুপ্তচর প্রসেস দ্বারা পরিমাপ করা হয় তা কম হয় এবং যখন একটি নির্দিষ্ট বোতাম টেপা হয় তখন আপনি এই উদাহরণগুলিতে যেমনটি দেখেন আমরা কার্যকর হওয়ার সময় বৃদ্ধি হতে দেখতে পাই আবার কিছু সময় পরে যখন কোনো বোতাম টেপা থাকে না তখন গুপ্তচর কার্যকর করার সমযয়ে কোনো বৃদ্ধি দেখতে পায় না অবশ্যই প্রচুর ত্রুটি রয়েছে যা আরও বাড়তে পারে যেমন এখানে এটি যা কার্যকর হওয়ার সময় বৃদ্ধি দেখায় যদিও কোন বোতাম টেপা হয় নি প্রধান এবং প্রোব আক্রমণটি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে বিশেষ করে এটি জাভাস্ক্রিপ্ট নেটিভ ক্লায়েন্ট এবং ওয়েব ব্রাউজারে ওয়েব অ্যাসেম্বলি যেমন গুগল ক্রোম এবং ফায়ারফক্সের আক্রমণ তৈরী করার জন্য ব্যবহৃত হয়েছে সুতরাং এই বিশেষ স্লাইডটি এখানে এই কাজ থেকে নেওয়া হয়েছে যা ড্রাইভ বাই ক্যাশ নামে পরিচিত এবং এটি প্রকৃতপক্ষে দেখিয়েছে কিভাবে একটি প্রধান এবং প্রোব অ্যাটাক ব্যবহার করে জিমেলের গোপন চাবি পুনরুদ্ধার করা যায় তাহলে সাধারণত যা ঘটবে তা হল যে ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট লিঙ্কে যেতে এবং একটি নির্দিষ্ট বিজ্ঞাপনের ওয়েবসাইটে ক্লিক করতে বাধ্য করা হয় এবং এই ওয়েবসাইটটি একটি ট্যাব খুলবে যা একটি বিজ্ঞাপন ট্যাব এবং সম্ভবত একটি বিজ্ঞাপন দেখাবে তবে এটি পিছনে প্রধান এবং প্রোব আক্রমণও চালাচ্ছে হবে সুতরাং যখনই একটি এনক্রিপশন বা ডিক্রিপশন ঘটে যা প্রধান এবং প্রোব ক্যাশে মেমরির কার্যকলাপ পরিমাপ করবে এবং গোপন তথ্য অনুমান করতে সেই সময়টি ব্যবহার করবে প্রধান এবং প্রোব আক্রমণের আরেকটি বিখ্যাত উপযোজন হল ওয়েবসাইট আঙুলের ছাপের জন্য যেখানে প্রধান এবং প্রোব উপযোজনটি কোন ওয়েবসাইটগুলি ঘাঁটা হচ্ছে তা সনাক্ত করতে পারে আরেকটি খুব বিখ্যাত আক্রমণ যা 2009 সালে রিস্টেনপার্টের দ্বারা এই বিশেষ কাজে প্রথম উপস্থাপন করা হয়েছিল এটি নির্ধারণ করে যে প্রধান এবং প্রোব আক্রমণের মতো কিছু ব্যবহার করে কীভাবে অন্তর ভার্চুয়াল মেশিন আক্রমণ করা যেতে পারে এখানে আমরা একটি ক্লাউড পরিবেশ ব্যবহার করছি যার বিভিন্ন ভার্চুয়াল মেশিন রয়েছে কিন্তু অন্তর্নিহিত হার্ডওয়্যারগুলি একই উদাহরণস্বরূপ এখানে এই চিত্রটিতে আমরা এক আক্রমণকারীকে শিকার প্রসেস হিসাবে একই ক্যাশ মেমরি ভাগাভাগি করে নিতে দেখতে পারি এইভাবে আক্রমণকারী একটি প্রধান এবং প্রোব উপযোজন রান করে এবং শিকার প্রসেস দ্বারা ক্যাশ এবং মেমরি কার্যকলাপ নিরীক্ষণ করতে সক্ষম হয় এবং এটি থেকে এটি ক্রিপ্টোগ্রাফিক চাবির মতো গোপন তথ্য সনাক্ত করতে সক্ষম হবে এটি সনাক্ত করবে কোন অক্ষরগুলি টেপা হয়েছে বা এটি মূল আঘাতগুলি শুঁকতে সক্ষম হবে ইত্যাদি খুব সম্প্রতি একটি অনুরূপ আক্রমণও একটি ভাগাভাগি করা DRAM ব্যবহার করে দেখানো হয়েছে এমন একটি ক্ষেত্রে শিকার এবং আক্রমণকারীকে একই LLC ভাগাভাগি করতে হবে না তবে একটি সাধারণ DRAM ভাগাভাগি করতে হবে তাই এখন আমরা অভ্যন্তরীণ সংঘর্ষের আক্রমণের দিকে তাকাই বা সঠিকভাবে সময় চালিত আক্রমণ হিসাবে পরিচিত এখানে দৃশ্যটি খুব আলাদা দেখায় এখানে যা ঘটে তা হল যে শিকার এবং আক্রমণকারী অগত্যা একই কম্পিউটিং সম্পদ ভাগাভাগি নাও করতে পারে বা অগত্যা একই ক্যাশ মেমরি ভাগাভাগি না করতে পারে তাহলে আমরা এখন অভ্যন্তরীণ সংঘর্ষের আক্রমণগুলি দেখব যা জনপ্রিয়ভাবে সময় চালিত আক্রমণ হিসাবে পরিচিত সুতরাং এই ধরনের পরিস্থিতিতে আমাদের কাছে এক আক্রমণকারী রয়েছে যা একটি শিকারের আবেদন আহ্বান করতে সক্ষম এবং শিকারের প্রতিক্রিয়া প্রদানের জন্য নেওয়া সময়ের পরিমাপ করতে সক্ষম অন্যভাবে বলতে গেলে আক্রমণকারী শিকার প্রক্রিয়ার কাছে একটি অনুরোধ পাঠাবে যা একটি সম্পূর্ণ ভিন্ন মেশিনে হতে পারে এবং তারপরে এটি প্রতিক্রিয়া প্রাপ্ত করার সময় পরিমাপ করে আক্রমণকারীর দিকে পরিমাপ করা কার্যকর সময়ের পার্থক্যগুলি প্রাপ্ত করে শিকার সম্পর্কে কিছু সংবেদনশীল তথ্য পাওয়ার জন্য ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ভাঙার জন্য এই সময় চালিত আক্রমণগুলি বিশেষভাবে জনপ্রিয় এবং আমরা এই পরিকল্পনার একটি খুব সহজ উদাহরণ নেব তাই ধরা যাক যে আমাদের কাছে সাইফারের একটি ছোট অংশ রয়েছে যা দেখতে কিছুটা এরকম আমাদের কাছে একটি সরল পাঠ্য P 0 এবং একটি সরল পাঠ্য P 4 রয়েছে যা সাইফারে ইনপুট এখন এই ইনপুটগুলির প্রতিটি হল ধরা যাক এক বাইট চওড়া যা যথাক্রমে K 0 এবং K 4 চাবিগুলির সাথে সংরক্ষিত হয় এইভাবে আমরা একদিকে P0 XOR K0 এবং অন্যদিকে P4 XOR K4 পাই এখন এই P0 XOR K0 এবং P4 XOR K4 তারপর একটি টেবিলে সূচক করতে ব্যবহৃত হয় এই নির্দিষ্ট সূচকের উপর ভিত্তি করে এই টেবিলে একটি সন্ধান চালু রয়েছে এখন দেখা যাক যখন আমরা এই নির্দিষ্ট প্রোগ্রামটি কার্যকর করি তখন কি ঘটে প্রথমত আমাদের এখানে আক্রমণকারী আছে এবং আমরা ধরে নিচ্ছি যে আক্রমণকারী P0 এবং P4 এর মানগুলি প্রয়োজন অনুযায়ী বেছে নিতে সক্ষম তাই আক্রমণকারী আক্রমণের জন্য P0 P4 বেছে নেয় ঘটনা ঘটানোর জন্য একটি এনক্রিপশন ট্রিগার করে সুতরাং এনক্রিপশনের সময় এই ক্রিয়াকলাপগুলি ঘটে এবং তারপর আক্রমণকারী এই সম্পূর্ণ এনক্রিপশনের সময় পরিমাপ করে এখন আমরা দেখব কিভাবে K0 এবং K4 এর মানের উপর নির্ভর করে এই কার্যকরি হওয়ার সময় পরিবর্তিত হতে পারে তাই প্রথমে ধরা যাক যে ক্যাশ পরিষ্কার এবং ক্যাশের কোনো অংশে এই টেবিলের কোনো তথ্য নেই সুতরাং P0 XOR K0 অবস্থানে প্রথম অ্যাক্সেসের সময় যার ফলে ক্যাশে মিস হবে এবং মেমরির একটি ব্লক ক্যাশে লোড হবে P4 XOR K4 সূচকে দ্বিতীয় অ্যাক্সেসের ফলে হয় ক্যাশ হিট বা ক্যাশ মিস হতে পারে যখন সূচক P4 XOR K4 ঠিক ধাক্কা খায় বা P0 XOR K0 এর এই মানের খুব কাছাকাছি হয় তখন একটি ক্যাশ হিট হয় এই ক্ষেত্রে এটি নির্দেশ করে যে এই দ্বিতীয় অ্যাক্সেসটি প্রথম অ্যাক্সেসের মতো একই বা কাছাকাছি অবস্থানে যেহেতু এই ডেটাটি ইতিমধ্যেই ক্যাশে উপস্থিত রয়েছে তাই আমরা একটি ক্যাশ হিট পাই এবং এই দ্বিতীয় অ্যাক্সেসের জন্য কার্যকর করার সময়টি যথেষ্ট ছোট হবে অন্যদিকে P0 XOR K0 যদি P4 XOR K4 এর সমান না হয় তবে দ্বিতীয় অ্যাক্সেসের ফলও একটি ক্যাশ মিস হবে দ্বিতীয় অ্যাক্সেসেরও একটি মেমরি ব্লকেরও প্রয়োজন হবে সেই নির্দিষ্ট ক্যাশে লোড হওয়ার জন্য সম্পূর্ণ সম্পাদন সময় মূল্যায়ন করতে আমরা দেখি যে হয় আমরা একটি ক্যাশ মিস এবং একটি ক্যাশ হিট বা দুটি ক্যাশ মিস পাই এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি P0 XOR K0 এবং P4 XOR K4 এর মানের উপর নির্ভর করে এই নির্দিষ্ট সাইফারটির সম্পাদনের সময় পরিবর্তিত হবে তাই এই পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা এই গোপন ক্ষেত্রগুলি সম্পর্কে কিছু তথ্য পেতে পারি বিশেষত যদি আমাদের একটি ক্যাশে হিট থাকে তবে আমরা এই সম্পর্কটি পাই যে P4 XOR K4 এর সমান P0 XOR K0 এবং যদি আমরা কেবলমাত্র পরিভাষাগুলিকে পুনর্বিন্যাস করি তবে আমরা পাব যে P0 XOR P4 এর সমান K0 XOR K4 এখন যেহেতু আক্রমণকারী P0 XOR P4 জানে অতএব সে K0 XOR K4 এর XOR জানে তাহলে কীভাবে এটি আক্রমণকারীকে সাহায্য করে ধরুন আমরা ধরে নিই যে K0 এবং K4 প্রতিটি চাবিই 8 বিটের তাই এই নির্দিষ্ট আক্রমণ করার আগে বা আক্রমণ করা ছাড়াই আক্রমণকারীর অনিশ্চয়তা হল 8 যোগ 8 অর্থাৎ 16 বিট এখন আক্রমণকারী রান করানোর পর যদি আক্রমণকারী এই ক্যাশ হিটটি সনাক্ত করে এবং এইরকম একটি সম্পর্ক প্রাপ্ত করে তাহলে এই অনিশ্চয়তা 16 বিট থেকে 8 বিটে কমে যায় এখন যা দরকার তা হল আক্রমণকারী তাদের যেকোন একটিকে শনাক্ত করে যেটি ধরা যাক K0 কে শনাক্ত করে এবং সেই K0 ব্যবহার করে সে সহজেই সনাক্ত করতে পারে যে K4 এই সম্পর্কে কি ব্যবহার করছে একইভাবে যদি একটি ক্যাশ মিস থাকে তবে এর মতো একটি সম্পর্ক পাওয়া যায় এবং এর অর্থ হবে P4 XOR K4 এর সমান P0 XOR K0 নয় যার অর্থ এই অ্যাক্সেসে এটির দ্বারা অ্যাক্সেস করা সূচক এবং এই অ্যাক্সেস এক নয় এবং তাই P0 XOR P4 এর সমান K0 XOR K4 নয় এটি একটি খেলনা উদাহরণ ছিল এবং এমন একটি উদাহরণ একটি সম্পূর্ণ সাইফারে প্রসারিত করা যেতে পারে সুতরাং একটি AES সাইফারের মত একটি সম্পূর্ণ সাইফারে এই সম্পূর্ণ ব্লক সাইফারের একটি খুব ছোট অংশের একটি কাঠামো রয়েছে যা আমরা আগে দেখেছি সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি বিবেচনা করেন যে AES এবং 16 বাইট ইনপুট নিয়ে গঠিত AES এবং এটি আপনাকে 16 বাইট আউটপুট দেবে এবং সেখানে বেশ কয়েকটি অপারেশন রয়েছে যা আসলে AES ব্লক সাইফারের ভিতরে চলছে যার মধ্যে আমরা আসলে আগ্রহী ছিলাম তা দেখতে কিছুটা এইরকম এবং এটি সম্পূর্ণ সাইফারের একটি খুব ছোট উপাদান সুতরাং আমরা যেভাবে আক্রমণটিকে প্রসারিত করি যা আমরা একটি সম্পূর্ণ ব্লক সাইফার বলে মনে করি তা নিম্নরূপ আমরা P0 কে একটি ধ্রুবক রাখি এবং P4 এর মান পরিবর্তন করতে থাকি তাই এই নির্দিষ্ট কেসে ধরা যাক আমরা K0 কে 0 ধরেছি K4 কে 50 ধরেছি ধরা যাক যে এটি আমাদের গোপন তথ্য এখন আমরা P0 এর মানকে ধ্রুবক রাখি এবং P4 এর প্রতিটি ভিন্ন মানের জন্য আমরা অবশিষ্ট ইনপুটগুলিকে এলোমেলোভাবে পরিবর্তন করি তাই ধরা যাক P4 এর একটি নির্দিষ্ট মানের জন্য আমরা এই তথ্যের প্রায় 216 ভিন্ন মান পরিবর্তন করি AES এর মতো সাইফারের গোপন চাবি ব্যবহার করে সেই নির্দিষ্ট সরল পাঠ্য এনক্রিপ্ট করার জন্য প্রয়োজনীয় সম্পাদনের সময় আমরা পরিমাপ করি এটি করার পরে আমরা P4 এর প্রতিটি মানের জন্য গড় সময় খুঁজে পাই উদাহরণস্বরূপ আমাদের কাছে 00 10 20 30 থেকে শুরু করে P4 এর 16 টি ভিন্ন মান রয়েছে এগুলির সবকটি হেক্সাডেসিমেল মান এবং এটি P4 এর প্রতিটি মানের জন্য F0 এ শেষ হবে আমরা গড় সময় গণনা করব যখন সবগুলি অন্যান্য ইনপুট মানগুলি এলোমেলোভাবে পরিবর্তিত হয় যেমন অনেক বার 216 বা তারও বেশি বার আমরা যা লক্ষ্য করি তা হল P4 এর মান 50 হলে আমরা মধ্যক থেকে সর্বোচ্চ বিচ্যুতি পাই তাই এখানে মধ্যক হল 294357 এবং এই নির্দিষ্ট মধ্যক থেকে সর্বাধিক বিচ্যুতি পাওয়া যায় যখন P4 এর মান 50 হয় এবং এই ক্ষেত্রে আমরা মধ্যক পার্থক্যের পরম মান বিবেচনা করি যা আছে এবং যা 63 হওয়া উচিত এর থেকে আমরা যা দেখতে পাই তা হল P0 আমরা 0 তে সেট করেছি P4 আমরা 250 পেয়েছি সুতরাং P0 XOR P4 50 এর সমান সুতরাং আমরা অনুমান করতে পারি যে K0 XOR K4ও 50 এর সমান হবে এবং যদি আমরা যাই আমরা এই চাবিগুলির মানগুলি কি রেখেছি তাতে ফিরে যাই আমাদের কাছে K0 এবং K4 হল 50 এবং এইভাবে আমরা দেখতে পাই যে এটি আমাদের প্রাপ্ত ফলাফলের সাথে মেলে এই ভাবে আমরা ক্যাশ সংঘর্ষের আক্রমণের দিকে দেখেছি আমরা সংঘর্ষের আক্রমণগুলি দেখেছি যা বাহ্যিক যাকে শিকার প্রসেস যেখানে কার্যকরি হচ্ছে সেই একই সিস্টেমে চালানোর জন্য এবং শিকারের মতো একই ক্যাশে মেমরি ভাগ করে নেওয়ার জন্যও একটি গুপ্তচর প্রসেসের দরকার আমরা অভ্যন্তরীণ সংঘর্ষের আক্রমণগুলিও দেখেছি যেখানে এক আক্রমণকারীকে গুপ্তচর প্রসেস রান করানোর প্রয়োজন হয় না এটি শুধুমাত্র শিকার প্রোগ্রামটিকে কার্যকরি হতে এবং সেই নির্দিষ্ট শিকার কার্যকরি হতে কতটা সময় নেয় তা পরিমাপ করতে উত্তেজিত করে এবং এই সময়ের উপর ভিত্তি করে আক্রমণকারী সেই শিকার প্রসেস সম্পর্কে গোপন তথ্য অনুমান করতে সক্ষম হবে ধন্যবাদ